আবিষ্কারগুলি গবেষণামূলক প্রকাশনা বা গবেষণার ফলাফল হতে পারে আবিষ্কারগুলি গবেষণামূলক প্রকাশনা বা গবেষণার ফলাফল হতে পারে রিসার্চ স্কলারের গবেষণাপত্রের ফল থেকে হতে পারে রিসার্চ স্কলারের গবেষণাপত্রের ফল থেকে হতে পারে যেখানে একদল লোক একটি সমস্যা নিয়ে তার সমাধান করে তাদের সমস্যা সমাধানের অনুশীলনের ফল হতে পারে যেখানে একদল লোক একটি সমস্যা নিয়ে তার সমাধান করে তাদের সমস্যা সমাধানের অনুশীলনের ফল হতে পারে এইসব ব্রেইনস্টর্মিং সেশনের ফল হতে পারে এইসব ব্রেইনস্টর্মিং সেশনের ফল হতে পারে এটা প্রজেক্ট থেকে হতে পারে লোকেরা যারা প্রজেক্ট করছে তারা হয়তো কোন একটা জিনিস পেতে পারে যেটা থেকে একটা আবিষ্কার হয়ে যেতে পারে এটা প্রজেক্ট থেকে হতে পারে লোকেরা যারা প্রজেক্ট করছে তারা হয়তো কোন একটা জিনিস পেতে পারে যেটা থেকে একটা আবিষ্কার হয়ে যেতে পারে এখন আবিষ্কারগুলি বিভিন্ন জায়গায় হতে পারে এখন আবিষ্কারগুলি বিভিন্ন জায়গায় হতে পারে আপনি স্কুল বিজ্ঞান প্রকল্পে আবিষ্কারগুলি দেখতে পারেন আপনি স্কুল বিজ্ঞান প্রকল্পে আবিষ্কারগুলি দেখতে পারেন অধ্যাপক ও ছাত্রদের দ্বারা করা বিশ্ববিদ্যালয়ের কাজে আপনি বিভিন্ন আবিষ্কার দেখতে পারেন অধ্যাপক ও ছাত্রদের দ্বারা করা বিশ্ববিদ্যালয়ের কাজে আপনি বিভিন্ন আবিষ্কার দেখতে পারেন আপনি নলেজ বেসড্ অনেক স্টার্টআপ দেখতে পাবেন তারা অনেক আবিষ্কার করছে যেগুলো পেটেন্টেবল আপনি নলেজ বেসড্ অনেক স্টার্টআপ দেখতে পাবেন তারা অনেক আবিষ্কার করছে যেগুলো পেটেন্টেবল গবেষণাগারে বিজ্ঞানীরা যারা আবিষ্কারের কাজে যুক্ত তাদের আবিষ্কারের পদ্ধতি নয় যে পণ্যগুলি তাদের দ্বারা আবিষ্কৃত হয় তা পেটেন্টেবল হতে পারে গবেষণাগারে বিজ্ঞানীরা যারা আবিষ্কারের কাজে যুক্ত তাদের আবিষ্কারের পদ্ধতি নয় যে পণ্যগুলি তাদের দ্বারা আবিষ্কৃত হয় তা পেটেন্টেবল হতে পারে যে সংস্থাগুলির গবেষণা ও উন্নয়ন বিভাগ রয়েছে উদ্ভাবন সেখান থেকেও হতে পারে যে সংস্থাগুলির গবেষণা ও উন্নয়ন বিভাগ রয়েছে উদ্ভাবন সেখান থেকেও হতে পারে সুতরাং আপনি যখন কোন আবিষ্কার দেখছেন আপনি সেটা কি প্রকাশ করছে সেটা দেখুন সুতরাং আপনি যখন কোন আবিষ্কার দেখছেন আপনি সেটা কি প্রকাশ করছে সেটা দেখুন সেটি একটি আবিষ্কারের লিখিত বিবরণ হতে পারে পাবলিকেশন হিসাবেও হতে পারে সেটি একটি আবিষ্কারের লিখিত বিবরণ হতে পারে পাবলিকেশন হিসাবেও হতে পারে কিন্তু পাবলিকেশন এর ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে কারণ পাবলিকেশনটি পেটেন্টের নভেলটিকে নষ্ট করতে পারে কিন্তু পাবলিকেশন এর ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে কারণ পাবলিকেশনটি পেটেন্টের নভেলটিকে নষ্ট করতে পারে পেটেন্ট আইন অনুযায়ী কোন আবিষ্কার প্রথমে পেটেন্ট অফিসে প্রকাশ করা প্রয়োজন পেটেন্ট আইন অনুযায়ী কোন আবিষ্কার প্রথমে পেটেন্ট অফিসে প্রকাশ করা প্রয়োজন সুতরাং আপনি যদি আপনার আবিষ্কার প্রথমে পেটেন্ট অফিসে প্রকাশ না করে পাবলিক ডোমেইনে প্রকাশ করেন তাহলে এতে প্রথম হবার এক্সপেক্ট টা নষ্ট হতে পারে সুতরাং আপনি যদি আপনার আবিষ্কার প্রথমে পেটেন্ট অফিসে প্রকাশ না করে পাবলিক ডোমেইনে প্রকাশ করেন তাহলে এতে প্রথম হবার এক্সপেক্ট টা নষ্ট হতে পারে নতুনত্বের দিক অর্থাৎ আবিষ্কারের মৌলিকত্ব নষ্ট হতে পারে নতুনত্বের দিক অর্থাৎ আবিষ্কারের মৌলিকত্ব নষ্ট হতে পারে সেক্ষেত্রে আপনি নিজের আবিষ্কারের পেটেন্ট ফাইল করতে পারবেন না সেক্ষেত্রে আপনি নিজের আবিষ্কারের পেটেন্ট ফাইল করতে পারবেন না সুতরাং পাবলিকেশনের মাধ্যমে আপনি আবিষ্কার সবাইকে জানাতে পারবেন তবে পাবলিকেশন আপনার আবিষ্কারের অভিনবত্বকে নষ্ট করতে পারে সুতরাং পাবলিকেশনের মাধ্যমে আপনি আবিষ্কার সবাইকে জানাতে পারবেন তবে পাবলিকেশন আপনার আবিষ্কারের অভিনবত্বকে নষ্ট করতে পারে আপনি ডিসক্লোজার গবেষণার ল্যাব নোটস বা থিসিস বা কোন কাজের ডেসক্রিপশন এর মধ্যে পেয়ে যেতে পারেন আপনি ডিসক্লোজার গবেষণার ল্যাব নোটস বা থিসিস বা কোন কাজের ডেসক্রিপশন এর মধ্যে পেয়ে যেতে পারেন প্রোটোটাইপ যেটা কোন আবিষ্কারের প্রাথমিক সংস্করণ তার মধ্যেও আপনি ডিসক্লোজার খুঁজে পেতে পারেন প্রোটোটাইপ যেটা কোন আবিষ্কারের প্রাথমিক সংস্করণ তার মধ্যেও আপনি ডিসক্লোজার খুঁজে পেতে পারেন আপনি ডিসক্লোজার ডেমনস্ট্রেশন এর মধ্যেও পেয়ে যেতে পারেন যেখানে কোন আবিষ্কারের ডেমনস্ট্রেশন অথবা তাকে কাজে লাগানো হচ্ছে আপনি ডিসক্লোজার ডেমনস্ট্রেশন এর মধ্যেও পেয়ে যেতে পারেন যেখানে কোন আবিষ্কারের ডেমনস্ট্রেশন অথবা তাকে কাজে লাগানো হচ্ছে আপনি বিটা সংস্করণগুলিতেও বিশেষত কম্পিউটার ব্যবহার সম্পর্কিত কিছু ডিসক্লোজার পেয়ে যেতে পারেন আপনি বিটা সংস্করণগুলিতেও বিশেষত কম্পিউটার ব্যবহার সম্পর্কিত কিছু ডিসক্লোজার পেয়ে যেতে পারেন কম্পিউটারের সাথে রিলেটেড কোন কিছু আবিষ্কার যেটা ইন্টারনেটে পাওয়া যাচ্ছে স্টার বিটা সংস্করণ থাকতে পারে কম্পিউটারের সাথে রিলেটেড কোন কিছু আবিষ্কার যেটা ইন্টারনেটে পাওয়া যাচ্ছে স্টার বিটা সংস্করণ থাকতে পারে সুতরাং বিভিন্ন জায়গায় আপনি পোটেনশিয়াল ডিসক্লোজার দেখতে পারেন সুতরাং বিভিন্ন জায়গায় আপনি পোটেনশিয়াল ডিসক্লোজার দেখতে পারেন তবে আপনি যেহেতু আবিষ্কারটি টেক্সচুয়ালাইজ করতে চাইছেন আপনি ডিসক্লোজারটিকে এমনভাবে চাইবেন যাতে আপনি পেটেন্ট এর স্পেসিফিকেশন প্রস্তুত করতে পারেন তবে আপনি যেহেতু আবিষ্কারটি টেক্সচুয়ালাইজ করতে চাইছেন আপনি ডিসক্লোজারটিকে এমনভাবে চাইবেন যাতে আপনি পেটেন্ট এর স্পেসিফিকেশন প্রস্তুত করতে পারেন